আমরা গেম খেলার দিকে তাকিয়ে আছি এবং শেষ ক্লাসে আমরা মিনিম্যাক্স অ্যালগরিদম দেখেছি আপনি যদি মনে রাখেন এই অ্যালগরিদম মূলত কী করে বা গেম প্লেয়িং অ্যালগরিদম কী করে তা হল দুই ধরণের খেলোয়াড় রয়েছে একটি ম্যাক্স এবং অন্যটি মিন। ম্যাক্স বোর্ডের মান সর্বাধিক করার চেষ্টা করছে এবং মিন বোর্ডের মান কমানোর চেষ্টা করছে গেম ট্রি ম্যাক্স এবং মিনের পরপর স্তর নিয়ে গঠিত ম্যাক্স নোড দিয়ে শুরু করতে হবে কিছু মিন চাইল্ড আছে এবং তারপরে ম্যাক্স চাইল্ড রয়েছে ইত্যাদি এটি সেই ট্রি যা মিনিম্যাক্স অ্যালগরিদম অন্বেষণ করে এবং আমরা এই মিনিম্যাক্স অ্যালগরিদম অন্বেষণটি দেখেছি যা ডেপ্থ ফার্স্ট সার্চ বাম থেকে ডানে করা হয় এখন আজ আমরা মিনিম্যাক্সের থেকেও উন্নতি দেখতে চাই যা এই কেপ লাই পর্যন্ত এই পুরো ট্রি টি পরিদর্শন করে না সুতরাং আমরা যেটা করছি সেটা এই কেপ লাই সার্চ আমরা কি পুরো ট্রির দিকে না তাকিয়ে থাকতে পারি মিনিম্যাক্স যা করছে তা এই স্তরে এবং এই স্তরে পুরোটা নামছে j এর মূল্যায়ন ফাংশন e প্রয়োগ করা হয়েছে এবং তারপর মিনিম্যাক্স নিয়ম ব্যবহার করে এই লিফ নোডগুলির মানগুলি ব্যাক আপ করা হয়েছে মিনিম্যাক্স নিয়ম বলে যে যদি আপনি একটি ন্যূনতম স্তর পর্যন্ত ব্যাক আপ করেন আপনি সমস্ত চাইল্ডদের মানগুলির মধ্যে সবচেয়ে ছোট ব্যাক আপ করছেন আপনি যদি সর্বোচ্চ স্তরে ব্যাক আপ করে থাকেন তবে আপনি সমস্ত চাইল্ডদের মানগুলির মধ্যে সবচেয়ে বড় ব্যাক আপ করেন। সুতরাং বিকল্প স্তরে আমরা সর্বনিম্ন সর্বোচ্চ সর্বনিম্ন সর্বোচ্চ ইত্যাদি নির্বাচন করি এই কারণেই এই অ্যালগরিদমকে মিনিম্যাক্স অ্যালগরিদম বলা হয় কিন্তু প্রশ্ন হল যে আমাদের কি সত্যিই পুরো ট্রি টি পরিদর্শন করতে হবে এটি বিবেচনা করার জন্য আসুন প্রথমে একটি ছোট উদাহরণ দেখি ধরা যাক আপনি এই টিক ট্যাক টো গেমটি খেলছেন এবং কিছু কারণের জন্য গেমটি এভাবেই এগিয়ে যায় আসুন আমরা বলি আপনি এটি খেলুন এবং আমরা গেমের ট্রি আঁকছি না আমরা শুধু বোর্ডটি আঁকব আমরা ধরলাম প্রতিপক্ষ এটা খেলে সুতরাং প্রতিপক্ষ আপনার পদক্ষেপগুলি প্রতিফলিত করছে আপনি এটি খেলুন এবং তারপর প্রতিপক্ষ এটি খেলে এখন আমরা ধরি যে আপনি তার দিক থেকে কিছু অনুসন্ধান করছেন একটি প্লাই সার্চ আপনি যদি চান এখন এই পদক্ষেপ বিবেচনা করুন সুতরাং আপনি এখানে এই পদক্ষেপটি খেলুন অথবা আপনি এই পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন তারপর আপনি এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে আপনি যদি এই পদক্ষেপটি বিবেচনা করেন তবে এই সমস্ত অন্যান্য চাইল্ডদের দিকে তাকানোর দরকার নেই কেন এর কারণ এটি একটি বিজয়ের পদক্ষেপের অবস্থান এবং আপনি গেমটি জিতেছেন সুতরাং কেন অন্যান্য পদক্ষেপগুলি বিবেচনা করবেন সুতরাং একটি বৃহত্তর গভীরতা পর্যন্ত এই ধারণাটি আমরা মূলত অন্বেষণ করব এবং আমরা আজ যে অ্যালগরিদমটি দেখবো তাকে আলফা বিটা বলা হয় আমরা এগিয়ে যাওয়ার আগে সামান্য কিছু নামকরণ করবো ম্যাক্স নোডকে আলফা নোডও বলা হয় এবং মিন নোডকে বিটা নোডও বলা হয় ম্যাক্স নোড আলফার মান জমা করে এবং মিন নোড বিটা মান জমা করে এই আলফা এবং বিটার মান কি এগুলি হল মূলত আংশিকভাবে গণনা করা নোডের মান আসুন দেখি কিভাবে এগুলো হয় আসুন আমরা ধরি এটি হল রুট নোড যা ম্যাক্স নোড আমরা সর্বদা ম্যাক্সের জন্য গেমটি খেলি এবং গেমের কোনো সময়ে আসুন আমরা ধরি ম্যাক্স এই নির্দিষ্ট মিন চাইল্ডটিকে মূল্যায়ন করার চেষ্টা করছে যা প্রথম মিন চাইল্ড নয় কারণ এটি ইতিমধ্যেই দেখা হয়েছে মনে রাখবেন আমরা বাম থেকে ডানে যাচ্ছি এটি ইতিমধ্যে কিছু মিন চাইল্ড এবং তার নীচের সাব ট্রি গুলি দেখেছে সুতরাং এটি ইতিমধ্যে এই দিকের সাব ট্রি অন্বেষণ করেছে এটি এখন এই মিন চাইল্ডটিকে মূল্যায়ন করার চেষ্টা করছে এটা কি করবে যদি এই মিন চাইল্ডের দ্বারা সরবরাহকৃত মূল্য এই সমস্ত চাইল্ডের সরবরাহকৃত মূল্যের চেয়ে বেশি হয় তবে এটি গ্রহণ করা হবে অন্যথায় ঐ মানগুলো গৃহীত হবে আসুন আমরা ধরি যে এই মানটি শুরুতে 10 সুতরাং আমরা ধরি যে এই নোডটি সম্পূর্ণরূপে মূল্যায়ন করার পরে আলফা 10 হয়ে যায় এর মানে হল যে নীচের সাব ট্রি সম্পূর্ণভাবে অনুসন্ধান করা হয়েছে আলফা 10 হয়ে যায় কারণ এটি একটি মান এই বিটা নোড এটিকে দিচ্ছে আসুন তাহলে বলি আমরা তার নিচের দ্বিতীয় সাব ট্রিটিকে মূল্যায়ন করি এবং এটি 15 হবে এখন আমরা এই আলফাকে 15 এ পরিবর্তন করি সুতরাং এই ম্যাক্স নোডের জন্য এই আলফা মানটিই এখন পর্যন্ত দেখা একটি মান এবং মূলত মূল্যটি ট্রির বাম দিক থেকে আসে আসুন এই টিক ট্যাক টো গেমের তুলনায় সামান্য গভীর উদাহরণের একটি উদাহরণ দেখি আসুন আমরা ধরে নিই যে আমরা নিম্নলিখিত মূল্যায়ন ফাংশনটি ব্যবহার করছি যে j এর e সারির সংখ্যা বা কলাম বা কর্ণ সংখ্যার গণনার সমান যা ম্যাক্সের কাছে উপলব্ধ বিয়োগ একই জিনিসের সংখ্যা যা মিনের কাছে উপলব্ধ সুতরাং মূলত আমরা একটি বোর্ডের অবস্থান মূল্যায়ন করব এই বলে যে প্রতিটি দিকে কতজন উপলব্ধ উদাহরণস্বরূপ যদি এটি বোর্ডের অবস্থান হয় যা আমরা দেখছি আমরা ধরি এইটি বোর্ডের অবস্থান যা আমরা দেখছি তারপর আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্স এর এই সারি আছে এক দুই তিন এবং চার দুটি সারি এবং দুটি কলাম ম্যাক্সের কাছে অ্যাক্সেসযোগ্য মিনের জন্য এটি এই কলাম এই কর্ণ এবং এই সারি তাই মূলত 3 থেকে মিন সুতরাং এই বোর্ড অবস্থানের মান 4 বিয়োগ 3 হল মিন সুতরাং মূলত আমরা এই মূল্যায়ন ফাংশনটি ব্যবহার করব কাট অফের এই ধারণাটি বোঝাতে আসুন আমরা ধরে নিই যে আমরা গেমটি শুরু করছি এবং তারপরে প্রথমে আমরা এই কোণে এখানে খেলার ম্যাক্স অন্বেষণ করি এখন মনে রাখবেন গেম প্লেয়িং অ্যালগরিদমগুলি অনুসন্ধান বা লুক অ্যাহেড এবং মূল্যায়ন ফাংশনের সংমিশ্রণ হিসাবে ব্যবহৃত হয় তাই বোর্ডের এই অবস্থানকে তারা মোটেও মূল্যায়ন করেন না তারা এটিতে বোর্ডের অবস্থান মূল্যায়নের জন্য কিছুটা সামনে দেখবে এবং তারপরে মূলত মানটিকে ব্যাক আপ করবে সুতরাং আমরা ধরি আমরা দুটি অনুসন্ধান করছি যার এখানে ত্রুটি করা সহজ সুতরাং আমরা আরও একটি স্তর দেখি সুতরাং এই স্তরে আসুন আমরা ধরে নিই যে আমরা এই পদক্ষেপের দিকে তাকিয়ে আছি যখন আমরা মিনের জন্য সমস্ত চালগুলি দেখতে যাচ্ছি ধরলাম আমরা মিনের জন্য এই পদক্ষেপ দেখি আমরা এই বোর্ড এর অবস্থান মূল্যায়ন করি এখন আপনি যদি এই বোর্ডের অবস্থানটি দেখেন এবং সেগুলিকে সাবধানে গণনা করেন আপনি দেখতে পাবেন যে ম্যাক্সের জন্য ছয়টি সারি বা কলাম বা কর্ণ রয়েছে সুতরাং 12345 এবং 6 সুতরাং 123 দুঃখিত 123456 এবং আমরা যদি মিন এর দিকে তাকাই তাহলে দেখি তারা 5 তারা 6 বিয়োগ 5 হবে সুতরাং এর বোর্ড পজিশন হল মূলত 1 এখন এটি একটি সর্বোচ্চ নোড সুতরাং আমরা এর জন্য আলফা মান গণনা করতে যাচ্ছি সুতরাং আমাকে এটিকে ম্যাক্স নোড হিসাবে আঁকতে দিন এবং এটি হল মিন নোড কারণ এটি এখানে মিন প্লে এবং এইগুলি ম্যাক্স নোডে তবে এটি কোন ব্যাপার নয় এই মুহুর্তে আপনি দেখতে পারেন যে বিটা 1 হয়ে যাবে যে মুহুর্তে আমরা এই অবস্থানটি মূল্যায়ন করব এবং এই নোডটি জানে এই বিটা হল 1 এখন বিটা মান কি বিটা মান হল মিন নোডের মান এবং যেটা মান তারা নিতে পারে এমন উপরের সীমানা মান সুতরাং বিটা মানগুলি উপরের সীমা এবং একইভাবে আলফা মানগুলি নিম্ন সীমা আমরা এই দ্বারা কি বোঝাতে চাই আমরা বলতে চাচ্ছি যে একবার এই নোডটি একটি বাম চাইল্ড থেকে একটি মান পেয়েছে যা 1 এটি এই মানের চেয়ে বেশি কোনও মান গ্রহণ করবে না অবশিষ্ট চাইল্ডদের থেকে এটি শুধুমাত্র কোনো নিম্নতর মান খুঁজছে সুতরাং এই বিটা মান যা একটি আংশিক মান এখান থেকে পেয়েছে এই নোডের মানের উপর একটি উর্দ্ধ সীমা এটি শুধুমাত্র 1 বা তার কম হতে পারে অপরিহার্যভাবে কম যদি চাইল্ডদের মধ্যে মূলত একটি কম মূল্যায়ন করে এখনও অবধি আমাদের একটিও আলফা মান নেই কারণ এর কোনও চাইল্ডেরই সম্পূর্ণ মূল্যায়ন করা হয়নি সুতরাং আমরা দ্বিতীয় চাইল্ডের দিকে তাকাই আমরা ধরলাম এটি দ্বিতীয় বিকল্প খুঁজছি এটি আমরা দেখতে পাচ্ছি এরা প্রকৃতিতে প্রতিসম মানে উভয়ই কোণ দুটিতে রয়েছে সুতরাং সংখ্যাটি অবশ্যই 0 এর সমান হতে হবে সুতরাং আমি এটিকে আপনার যাচাই করার জন্য রেখে দেব এবং আসুন আমরা এটি এবং এটিকে দেখি এখন যদি আমরা এটি গণনা করি আপনি দেখতে পাবেন যে ম্যাক্স 1 2 3 4 5 এবং মিনে 1 2 3 4 5 আছে তাই ভুল হলে আমাকে জানান 5 বিয়োগ 5 সমান 0 হবে একটা জিনিস আমাদের করা উচিত ছিল যে মুহুর্তে আমরা এই 0 টি দেখলাম আমাদের এই মানটি 0 এ পরিবর্তন করা উচিত ছিল কারণ বিটা 0 তে নেমে গেছে এখন 0 হল এই মানের উর্দ্ধসীমা তারপর আমরা এটির দিকে তাকাই বা হতে পারে এটি 1 6 বিয়োগ 5 সমান 1 এটি আবার প্রতিসম সুতরাং গণনায় যাই হোক না কেন এটা 0 হতে হবে অবশেষে আমরা জয়ের জন্য আরও একটি পদক্ষেপের দিকে তাকাই যা এইটি এখন এটি সর্বাধিক 1 2 3 এবং 4 হিসাবে দেখা যাচ্ছে মাত্র 4টি উপলব্ধ এবং মিন এ রয়েছে 1 2 3 4 এবং 5 মাইনাস 5 হল মাইনাস 1 এর সমান । এখন আমাদের কাছে বিটা র জন্য একটি নতুন মান রয়েছে। সুতরাং বিটা মাইনাস 1 হয়ে গেছে এবং এখন এই নোডটি অবশ্যই সম্পূর্ণরূপে মূল্যায়ন করা হয়েছে যার মানে এটা বলতে পারে যে আমরা এগুলোকে সরবরাহকারী হিসেবে ভাবতে পারি সুতরাং বিটা নোডগুলি হল আলফা নোডের সরবরাহকারী এবং তাদের নীচে আলফা নোডগুলি হল বিটা নোডের সরবরাহকারী এবং এরকম কিছু সুতরাং বিটা নোড সর্বদা সবচেয়ে ছোট মান বেছে নেয় এবং আলফা নোড সর্বদা তার সরবরাহকারীরা যা দিয়েছে তা থেকে সর্বোচ্চ মান বেছে নেবে সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলফা মাইনাস 1 এর সমান যে মান এই প্রথম বিটা নোডটি এটিতে সরবরাহ করছে যা আমরা বলতে পারি যে আলফা মাইনাস 1 এর সমান বা এর থেকে বড় হতে চলেছে যা মূলত একটি আলফা নোডের বৈশিষ্ট্য সুতরাং অন্যান্য চাইল্ডদের তুলনায় যা আমরা ম্যাক্সের জন্য দেখতে যাচ্ছি এটি কেবলমাত্র একটি নোডের প্রতি বেশি আগ্রহী হবে যদি এর মান মাইনাস 1 এর চেয়ে বেশি হয় আসুন দ্বিতীয় বিকল্পটি চেষ্টা করি আসুন আমরা ধরি ম্যাক্স এই বিকল্পটি চেষ্টা করে এবং আমরা মিন এর জন্য প্রথম বিকল্পটি চেষ্টা করি এবং দেখুন এটি আমার কাছে মিন এর জন্য থাকা প্রথম বিকল্প ধরি আমরা সবসময় উপরে বাম হাতের কোণ থেকে শুরু করি এখন আমরা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে এই অবস্থান দেখেছি এটি এই অবস্থানের বিপরীত এবং এর মান হল 5 বিয়োগ 6 সমান মাইনাস 1 যে মুহূর্তে আমরা এটি দেখব আমরা জানব যে এটি মাইনাস 1 এবং এর দ্বারা আপনি মনে রাখবেন যে বিটা মাইনাস 1 এর সমান বা ছোট হয় এখন আমাদের এখানে আলফা ইতিমধ্যেই মাইনাস 1 এর সমান এবং এই বিটা বলছে আমি মাইনাস 1 বা তারও কম হতে যাচ্ছি যদিও এই আলফা কিছু অর্থে এই বিটাকে বলবে যে আমরা তা করি না আমি আপনার প্রতি আর আগ্রহী থাকব না আপনার নিজেকে আর কোন মান দিতে হবে না যার মানে হল এই সমস্ত অন্যান্য চাইল্ডরা যারা বিটা বিবেচনা করছিল যেমন এই পাঁচটি চাইল্ডের মতো আমাদের এখানে ছিল সেখানেও আমাদের পাঁচটি চাইল্ড থাকবে এটা মূল্যায়ন করা হবে না সুতরাং এই কাট অফ টা থাকে এবং এটিকে আলফা কাট অফ বলা হয় সুতরাং একটি আলফা কাট অফ একটি বিটা নোডে প্রদর্শিত হয় যা একটি বংশধর বা এই ক্ষেত্রে আলফা নোডের একটি চাইল্ড এটি ঘটে যখন বিটা নোড মূলত আলফার থেকে খারাপ বা কম বা তার চেয়ে বেশি না হয় সুতরাং আলফা একদিকটা দেখার পরে এটি এখন খুব নিয়ন্ত্রিত পদ্ধতিতে এটি করবে যা কেবলমাত্র যতক্ষণ না এটা মাইনাস 1 এর চেয়ে বেশি হবে ততক্ষণ আমি এটাতে আগ্রহী থাকব অন্যথায় এর নীচের সাব ট্রিটি মূলত অন্বেষণ করবেন না সুতরাং এটি কাট অফ এ পৌঁছবে এবং তারপর আলফা চেষ্টা করবে এটি একটি তৃতীয় বিকল্প সুতরাং যদি আমরা প্রতিসাম্যগুলিকে উপেক্ষা করি আমি বলতে চাচ্ছি যদি আমরা প্রতিসাম্যগুলিকে বিবেচনা করি তাহলে আপনি দেখতে পাবেন যে ম্যাক্স এর কাছে শুরু করার জন্য শুধুমাত্র তিনটি চাল আছে হয় কোণে বা একটি পাশে বা এটিতে এই ছোট পদক্ষেপটি আমি আপনাকে অন্বেষণ করার জন্য একটি অনুশীলন হিসাবে ছেড়ে দেব ধারণাটি এরকম একটি কাট অফ মূলত তখন হয় যখন যথেষ্ট তথ্য থাকে আমরা যদি 10টি প্লাই সার্চ করি উদাহরণস্বরূপ তারপর সম্পূর্ণ ট্রি এর নিচের ৮টি প্লাই ট্রি কাট অফ হবে সুতরাং সঞ্চয় মূলত যথেষ্ট পরিমাণে হবে আমরা আজ যে অ্যালগরিদম দেখছি এই আলফা বিটা অ্যালগরিদম এটি মূলত মিনিম্যাক্সের মতো এটি বাম থেকে ডানে অনুসন্ধান করে তবে এটি পথে কাট অফ রাখে আমরা একটি কাট অফ চিত্রিত করেছি যা আলফা কাট অফ যাকে আপনি আলফা প্রভাবিত কাট অফ হিসাবেও ভাবতে পারেন এবং এটি বিটা নোডে ঘটে থাকে সুতরাং যদি প্যারেন্ট আলফা নোড এটিকে নিজের মূল্যায়ন বন্ধ করতে বলে বিটা নোড নিজের মূল্যায়ন করা বন্ধ করে দেয় তখন এটি একটি আলফা কাট অফ হয় অনুরূপ ভাবে বিটা কাট অফ একটি আলফা নোডে সংঘটিত হবে বা এটিকে একটি বিটা প্রভাবিত কাট অফ হিসাবে মূলত ভাবা যেতে পারে এখন এই কাট অফ পরবর্তী স্তরেই হতে হবে এমন কিছু নেই তারা অনেক গভীর স্তরেও ঘটতে পারে সুতরাং আমি একটি ডায়াগ্রাম দিয়ে এটি ব্যাখ্যা করব আসুন আমরা ধরি যে আপনি এই গভীর গেম ট্রির মূল্যায়ন করছেন এটি হল রুট নোড আলফা নোড এবং আমরা এই ডায়াগ্রামে আমি মূলত এখানে এটির পুনরাবৃত্তি করছি আমরা এই বিটা নোডের মূল্যায়ন করছি এবং আপনি ট্রি র কিছু অংশ মূল্যায়ন করেছেন তাই সবসময় ট্রির বাম দিকে আপনি মূল্যায়ন শেষ করেছেন সুতরাং আমরা এখান থেকে কিছু মান পেয়েছি আলফা 1 ট্রির এই দিক থেকে এবং মূলত এই নোডটি যা করার চেষ্টা করছে তা হল দেখতে যে যদি এটি একটি এই আলফা 1 মানের চেয়ে ভাল মান পেতে পারে এই আলফা 1 কি আলফা 1 এখানে এইগুলির মধ্যে সর্বোত্তম এবং এটি দেখার সময় এসেছে যে এই নোডটি মূলত আরো ভাল একটি মান সরবরাহ করবে কিনা একইভাবে এই নোডটি একটি আলফা চাইল্ডের দিকে তাকিয়ে থাকতে পারে এবং এটি কিছু মান পেয়েছে যাকে আমরা লেফট ট্রি থেকে বিটা 1 বলব কারণ এটি মূলত বাম দিকে অন্বেষণ করেছে সুতরাং এই প্রক্রিয়া চলতে থাকে এটি এখান থেকে কিছু মান আলফা 2 পেয়েছে তারপর এটি এখান থেকে কিছু মান বিটা 2 পেয়েছে তারপর আসুন ধরি এটি একটি নোড আসুন আমরা ধরলাম যে এটি একটি বিটা নোড যা আমরা নিয়েছি আমরা মূলত মূল্যায়ন করার চেষ্টা করছি এখন যদি এই নোডটি আমরা j ধরি যার অর্থ এর চাইল্ডদের দিকে তাকিয়ে আমরা এটিকে ধীরে ধীরে মূল্যায়ন করছি প্রশ্নটি আমরা চাই তাই এখানে আলফা 2 আছে সুতরাং আমি আশা করি এই চিত্রটি পরিষ্কার শুধু কল্পনা করুন এই ডেপ্থ ফার্স্ট সার্চ যা বাম থেকে ডানে আসছে এবং এই সমস্ত মান ট্রির বাম দিক থেকে আসছে যখন এটি মূল্যায়ন করার চেষ্টা করছে তখন আলফা 1 এর বাম চাইল্ড থেকে আসছে এইটি ঘুরে আবার একে মূল্যায়ন করার চেষ্টা করে এটি কিছু আংশিক মান পেয়েছে বিটা 1 এটি এটিকে মূল্যায়ন করার চেষ্টা করছে এটা কিছু আংশিক পেয়েছে মান আলফা 2 এবং এটি কিছু আংশিক মান পেয়েছে বিটা 2 এটি কিছু আলফা 3 পেয়েছে এবং এই j কে আমরা মূল্যায়ন করার চেষ্টা করছি আমরা যে প্রশ্নটি করতে চাই তা হল কখন এই j মান রুটে পৌঁছাবে বা অন্য কথায় কখন এই j র মান গেমটিকে প্রভাবিত করবে এটা নোড অন্বেষণ কি লাভজনক আপনি দেখতে পাচ্ছেন যে এই j মানটি এই নোডকে প্রভাবিত করবে শুধুমাত্র যদি এটি আলফা 3 এর চেয়ে ভাল হয় সুতরাং এর মানে আসুন আমরা একে v j বলি এটি এই নোড j এর মান কারণ আমরা গভীরভাবে অনুসন্ধান করতে পারি এটা আলফা 3 এর চেয়ে বড় হতে পারে অন্যথায় এই নোডটি এখান থেকে আলফা 3 নেবে একইভাবে এটি অবশ্যই আলফা 2 এর চেয়ে ভাল হতে হবে কারণ অন্যথায় এটি আলফা 2 এবং এছাড়াও আলফা 1 নেবে শুধুমাত্র যদি এটি এই আলফা 3 মানের চেয়ে ভাল হয় কারণ মনে রাখবেন এইগুলি ম্যাক্স নোড এবং তারা উচ্চ মান খুঁজছে শুধুমাত্র এই নোডটি যদি মান সরবরাহ করে তা আলফা 3 এর চেয়ে বেশি এবং আলফা 2 এর চেয়ে বেশি এবং আলফা 1 এর চেয়ে বেশি হয় এটি মূলত রুট নোডকে প্রভাবিত করবে একইভাবে এটি অবশ্যই এই বিটা 2 এর থেকে কম হতে হবে কারণ এটি বিটা নোড এবং এটি শুধুমাত্র নিম্ন মান এবং এছাড়াও বিটা 1 এর মান নেবে সুতরাং আমরা এটিকে সাধারণীকরণ করতে পারি এবং বলতে পারি যে আমাদের এই নোড j মূল্যায়ন করতে হবে শুধুমাত্র যদি v j বিটা থেকে কম হয় এবং আলফার থেকে বড় হয় যেখানে আলফা আলফা 1 আলফা 2 আলফা 3 বা সাধারণভাবে এই নোডের সমস্ত পূর্বপুরুষদের সর্বোচ্চ মানের সমান এই নোডের সমস্ত আলফা পূর্বপুরুষ সুতরাং আলফা অবশ্যই এই সমস্তগুলির থেকে বেশি হতে হবে এবং এই মানটি অবশ্যই এর সর্বোচ্চ থেকে বেশি হতে হবে বিটা হল মূলত বিটা 1 বিটা 2 এবং নোডের সমস্ত বিটা পূর্বপুরুষের মধ্যে সর্বনিম্ন আমি শুধু পুনরাবৃত্তি করছি যে এই নোডটি মূলত শুধুমাত্র তখনই মূল্যায়নের যোগ্য যদি এটি এই আলফা 3 এবং এই আলফা 2 এবং এই আলফা 1 এর চেয়ে বড় এবং একই সময়ে এই বিটা 2 এবং এই বিটা 1 এবং সমস্ত বিটা পূর্বপুরুষ এর চেয়ে ছোট হয় সুতরাং এই আলফা এবং বিটা বাউন্স হিসাবে দেখা যেতে পারে যার মধ্যে আমরা অ্যালগরিদম অনুসন্ধান করতে চাই অন্যথায় এটি অনুসন্ধান বাতিল করা উচিত বা এর নীচে যেটি আছে সেটি মূলত ছাঁটাই করা উচিত আমাকে প্রথমে অ্যালগরিদম লিখতে দিন এবং তারপরে আমরা একটি সামান্য আরও বিস্তারিত উদাহরণ দেখব সুতরাং আমি আশা করি এটি পরিষ্কার সুতরাং আমরা এই আলফা বিটাকে উইন্ডো হিসাবে ভাবতে পারি যদি এইটি গেমের ট্রির মান হয় তাহলে এই আলফা বিটা একটি উইন্ডো বিটা একটি উচ্চ সীমা এবং আলফা একটি নিম্ন সীমা পরম সর্বোচ্চ হল প্লাস বড় এবং পরম সর্বনিম্ন হল মাইনাস বড় সুতরাং মনে রাখবেন আমরা বলেছিলাম যে মূল্যায়ন ফাংশন এমন কিছু হতে পারে যেমন মাইনাস 1000 থেকে প্লাস 1000 বা এরকম কিছু 1000 এর পরিবর্তে আমি লিখছি প্লাস বড় উপযুক্ত বড় কোনো সংখ্যা আলফা বিটা অ্যালগরিদম যা করে তা হল যে কোনও নোডের মূল্যায়ন করার জন্য এটি একটি উইন্ডো দেয় এবং বলে যদি এই উইন্ডোটির ভিতরে আপনি আমাকে একটি মান দিতে পারেন তবে আমি এতে আগ্রহী থাকব তাই আবার এই নোড এর তাকান উইন্ডোটি এই আলফা এবং এই বিটা দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে যেখানে আলফা হল সমস্ত পূর্বপুরুষের সর্বোচ্চ এবং বিটা হল সমস্ত পূর্বপুরুষের মধ্যে সর্বনিম্ন নোডটি কি করার চেষ্টা করবে কারণ এখানে এই উদাহরণটিতে এটি একটি বিটা নোড এটি এই বিটাকে নামিয়ে আনার চেষ্টা করবে এবং বলবে আমি এই বিটা থেকে কিছুটা কম মান চাই যদি এটি হয় আলফা নোড এর মান বাড়াতে চেষ্টা করুন সুতরাং যখন আমরা এটির বাম থেকে ডানে এগিয়ে যাই এই উইন্ডোটি ছোট থেকে আরও ছোট হয়ে আসে এবং অনুসন্ধানটি কেবলমাত্র এই উইন্ডোটির ভিতরেই এগোতে থাকে অন্যথায় ট্রি টি ছেঁটে ফেলা হয় আসুন আমরা এই অ্যালগরিদমটি লিখি বা অন্তত আমি এটির একটি অংশ লিখব এবং আপনি বাকিটি লিখতে পারেন আলফা বিটা এটিতে একটি আর্গুমেন্ট j থাকে যাতে নোড এবং একটি মান আলফা এবং একটি মান বিটা যারা মূলত প্যারামিটার থাকে সাধারণত এই প্যারামিটারগুলি উইন্ডোর আকারগুলি যা মূলত নোডে প্রেরণ করা হয় আমি প্রথমে আপনাকে জিজ্ঞাসা করি যে যখন আমরা রুটে গেম অ্যালগরিদমকে ডাকি আলফা এবং বিটা এর মান কী হওয়া উচিত সুতরাং আলফা মাইনাস বড় হওয়া উচিত এবং বিটা প্লাস বড় হওয়া উচিত যখন প্রথমবার আমরা এটিকে কল করি এর মানে উইন্ডো সম্পূর্ণরূপে খোলা তারপর অ্যালগরিদমটি সহজ এটি মূলত মিনিম্যাক্স অ্যালগরিদমের একটি ছোট পরিবর্তন যা আমরা আগে দেখেছি সুতরাং যদি আমরা ধরে নিই যে আমাদের একটি ফাংশন আছে যা আমাদের বলে দেবে যে j দিগন্তে আছে কি না আপনি গভীরভাবে অনুসন্ধান করার সাথে সাথে এক ধরণের কাউন্টার রেখে আপনি এটি করতে পারেন যাতে আপনি প্রতিবার রিকার্সিভ কল করার সাথে সাথে কাউন্টারটি 1 করে কমিয়ে দিন আসুন আমরা বলি যে আপনি আটটি প্লাই সার্চ করছেন আপনি যখন এই কল করেন তারা 8 হিসাবে গণনা করে আপনি যখন এই কল করেন তখন তারা 7 হিসাবে গণনা করে এবং এই ভাবে চলে যখন কাউন্টারটি 0 হয়ে যায় তার মানে এটি দিগন্তের একটি টার্মিনাল নোড এটি একটি টার্মিনাল হওয়ার অর্থ হল যে আপনাকে মূল্যায়ন ফাংশনটি প্রয়োগ করতে হবে আরও অনুসন্ধান করা বন্ধ করতে হবে সুতরাং যদি এটি টার্মিনাল হয় তাহলে আমরা বলতে পারি যে v j হল e j যেখানে e j হল মূল্যায়ন ফাংশন যা আমরা গেমে ব্যবহার করছি অন্যথায় আমাদের এখনও মূল্যায়ন করতে হবে যার মানে আপনি যে একটি নোড খুঁজছেন এটি একটি টার্মিনাল নোড নয় সুতরাং আপনাকে একে একে সমস্ত বাচ্চাদের মূল্যায়ন করতে হবে সুতরাং j এর জন্য আসুন ধরি আমি এক থেকে b তে যাচ্ছি সুতরাং আসুন আমরা ধরে নিই যে b একটি বাউন্সিং ফ্যাক্টর অথবা প্রতিটি নোডে b চাইল্ডগুলি রয়েছে আমরা মূলত বাম থেকে ডানে তাদের মূল্যায়ন করতে যাচ্ছি j একটি ম্যাক্স নোড হলে আমরা এখানে কি করতে চাই যদি এটি একটি ম্যাক্স নোড হয় যেমন উদাহরণস্বরূপ এইটি বা এইটি ম্যাক্স নোড এটি কিছু আলফা এবং বিটা বাউন্স পেয়েছে যা এটিকে দেওয়া হয়েছে এবং আমরা এটিকে বাম থেকে ডানে মূল্যায়ন করতে চাই সুতরাং এটি j 1 এটি j 2 এবং j t পর্যন্ত আমরা বাম থেকে ডানে মূল্যায়ন করতে চাই এবং আমরা দেখতে চাই আমরা আলফা যা আছে তার চেয়ে বেশি মান পেতে পারি কিনা মনে রাখবেন এটিকে এই উইন্ডোর মধ্যে কাজ করতে হবে এবং একটি মূলত উচ্চতর মান চাইতে হবে আমি ম্যাক্সের জন্য অংশটি লিখব এবং আপনি মিনের জন্য অংশটি লিখুন সুতরাং যদি j একটি ম্যাক্স নোড হয় তাহলে আপনি যা করবেন তা হল আলফা সর্বাধিক আলফা পায় এবং বাউন্স আলফা এবং বিটা সহ j i হয় ম্যাক্স চাইল্ডের জন্য একটি রিকার্সিভ কল পায় বাউন্স এটাকে এগোতে থাকে সুতরাং এই পদক্ষেপ কি বলে আমরা এখান থেকে করছি আমি 1 থেকে b এ যাচ্ছি সুতরাং প্রতিটি i এর জন্য আমরা সর্বোচ্চ চাইল্ডের মূল্যায়ন করব এবং যদি এটি আরও ভাল মান প্রদান করে যার অর্থ একটি উচ্চতর মান কারণ আমরা এখানে ম্যাক্স ফাংশন ব্যবহার করছি তাহলে আলফা হবে তারপর আমরা আলফাকে আপডেট করবো যদি আলফা বিটা থেকে বড় হয় তাহলে আমরা বলি বিটা ফেরত দিন এটার মানে কি এখানে এই আলফার মান দেখুন এটি এই বিটার সীমা পেয়েছে যেটা উপরের দিক থেকে আসছে যা হল বিটা 1 এবং বিটা 2 যদি আমরা এই আলফার জন্য যে মানটি গণনা করার চেষ্টা করছি তা এই বিটা বা এই বিটার থেকে বেশি হয়ে যায় তাতে কিছু যায় আসে না তারপর তারা বলতে চায় যে এখানে কিছুর মূল্য দেওয়ার দরকার নেই সুতরাং আমরা সেখানে একটি রিটার্ন স্টেটমেন্ট তৈরি করছি এবং বলছি বিটা বাউন্ড যাই হোক না কেন ফেরত দিন এবং এটিই আপনার পক্ষে করা সেরা সুতরাং এটি একটি বিটা কাট অফের পরিমাণ কারণ এটি একটি আলফা নোডে ঘটছে এটি বিটা মান দ্বারা নির্ধারিত হয় এটি একটি বিটা কাট অফ অন্যথায় যদি j সমান হয় b দুঃখিত i সমান b হয় যার মানে আপনি যেটা দেখেছেন সেটা শেষ চাইল্ড এবং এটি মূল্যায়ন করেছেন এবং এই মানগুলির সেরাটি বেছে নিয়ে আপনি ইতিমধ্যেই এটি করেছেন আপনি আলফা ফেরত দিতে পারেন সুতরাং এইটি আলফার জিনিসের দিকে লক্ষ্য রাখে অন্য বিকল্পটি হল l s যার মানে j হল min আমি এটি সম্পূর্ণ লিখব না তবে আপনি নিজেই এটি লিখে নিতে পারেন এই একই হবে যদি i b এর সমান ও বিটা ফেরত হয় এটি সাদৃশ্যপূর্ণ হবে যা বলে বিটা হল মিন অফ বিটা এবং রিকার্সিভ কল এই পরীক্ষা একই থাকবে আলফা বিটার থেকে বড় কারণ এই পরীক্ষাটি বোঝায় যে এই উইন্ডোটি কিছু অর্থে বন্ধ হয়ে গেছে এই আলফা মান বিটা মানের উপরে চলে গেছে সুতরাং অন্বেষণ করার জন্য আর কিছুই অবশিষ্ট নেই তবে রিটার্ন মানটি মূলত আলফা হবে সুতরাং আপনি সেই বিবরণগুলি পূরণ করতে পারেন আসুন এখন এই অ্যালগরিদমের একটু বিস্তারিত উদাহরণ দেখি ধরা যাক আমাদের বাইনারি সার্চ ট্রি আছে এবং এটি 4 প্লাই গভীর প্রথমে ট্রি আঁকি আমাদের 16টি লিফ নোড থাকবে এবং যেহেতু এটি একটি বাইনারি ট্রি এখানে বিটা নোড থাকবে এবং তারপরে আলফা নোড এখানে থাকবে এবং এখানে বিটা নোড থাকবে এইটা হল রুট এটি আলফা নোড সুতরাং আমি এইমাত্র যা অনুসন্ধান করা হবে সেই স্থানটি এঁকেছি নোডের স্থান আমরা ট্রি আঁকিনি আমরা যা দেখতে চাই তা হল কিভাবে আলফা বিটা অ্যালগরিদম মূলত এই ট্রি টি অন্বেষণ করবে এখন লক্ষ্য করুন যে মিনিম্যাক্স অ্যালগরিদম এই পুরো ট্রিটিকে বাম থেকে ডানে অন্বেষণ করবে এবং মানটির ব্যাক আপ করবে সুতরাং এই বিটা নোডগুলি এখান থেকে যা পাবে তার ন্যূনতমটি নেবে তারপর আলফা নোডগুলি বিটা চাইল্ডদের সর্বোচ্চ মান গ্রহণ করবে এই বিটা আবার এই আলফা চাইল্ডদের ন্যূনতমটা নেবে এবং এভাবে চলবে আপনি দেখতে চান আলফা বিটা কি করে এখানে অ্যালগরিদমটি অন্বেষণ করার জন্য আমরা কিছু রান্ডম মান নেব সুতরাং এটি ডেপ্থ ফার্স্ট সার্চের সময় বাম থেকে ডান সুতরাং এটি প্রথমে যায় এবং ট্রির প্রথম সবচেয়ে বাম নোডটিকে মূল্যায়ন করে আসুন যুক্তির খাতিরে বলি যে এই মানটি 50 যা মূলত কোনো রান্ডম মান তারপর এটি তার পরবর্তী চাইল্ডের মূল্যায়ন করে আমরা ধরি যে 40 সুতরাং এই সময়ে এই বিটা সম্পূর্ণরূপে মূল্যায়ন করা হয় এটির মান 40 এবং যেহেতু এটি সম্পূর্ণরূপে মূল্যায়ন করা হয়েছে এই আলফাটি 40 এর সমান যা মনে রাখবেন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আলফা মূলত 40 এর সমান বা এর থেকে বড় তারপর এটি পরবর্তী রাউন্ড শুরু হয় এটি এই দিকে তাকায় এবং এই দিকে তাকায় আসুন আমরা বলি যে এটি 30 হতে পারে যার মানে এই বিটা 30 এর সমান এখন আপনি এই বিটা এবং এই আলফা নোডের মধ্যে এই সম্পর্কটি দেখতে পাচ্ছেন এই আলফা বলছে আমি অন্তত 40 এই বিটা বলছে আমি সর্বোচ্চ 30 তাই এই আলফা নোড এই বিটা নোডে থাকবে না সুতরাং আমাদের একটি আলফা কাট অফ আছে আমি এখানে শুধু আলফা লিখব এটা বোঝাতে যে এটি একটি আলফা কাট অফ সুতরাং আমরা মূলত এই নোডের দিকে তাকাতে যাচ্ছি না তারপর আমরা ডেপ্থ ফার্স্ট চালিয়ে যাব এখানে যান এখানে যান এখানে যান এবং আসুন আমরা বলি যে এটি 70 সুতরাং এই মুহুর্তে এই বিটা 70 হবে তারপর এটি অন্বেষণ করুন এবং এটি 60 সুতরাং এই বিটা এখন 60 এবং এই আলফাও 60 এই বিটা হল 40 কারণ এটি এখান থেকে এই 40 মান পাচ্ছে এবং এটি মূলত আমি জোর দিয়ে বলছি যে 40 বা তার কম হবে এটি এখান থেকে 60 পাচ্ছে এবং আমরা বলি এটি মূলত 60 বা তার বেশি সুতরাং যার মানে এখানে একটি বিটা কাট অফ প্রভাবিত হবে সুতরাং এটি কাট অফ হবে এবং এটি হল বিটা কাট অফ বা মূলত বিটা প্রভাবিত কাট অফ সুতরাং আমরা সেই দুটি নোডের দিকে সেই দুটি লিফ নোড এর দিকে তাকাই না আসলে আমরা সেখানে পুরো সাব ট্রির দিকে তাকাইনি এই মুহুর্তে এই আলফা 40 এর সমান এবং আবার আমরা ডেপ্থ ফার্স্ট সার্চ করি এবং তারপরে বলি এই মানটি 30 এখন আপনি এটি মনে রাখবেন একটি নোড প্রভাবিত হয় বা নোডের যে সীমা হয় তা সমস্ত আনসেস্টরদের দ্বারা প্রভাবিত থাকে এই ক্ষেত্রে শুধুমাত্র একটি আনসেস্টর আছে যার একটি মান আছে যা এই মানের জন্য এই রুট হল 40 এই বিটা নোডটি দেখুন এই বিটা নোড বলছে যে এটি 30 অবশ্যই এটি 30 এর চেয়ে কম হতে পারে কিন্তু এই মুহূর্তে এটি 30 সুতরাং এটি এখন কাট অফকে প্রভাবিত করেছে যাকে আমরা একটি গভীর কাট অফ হিসাবে বলি এটি কারণ এটি 30 দ্বারা উপরে সীমাবদ্ধ এই নোডটি এখানে কী ঘটতে চলেছে তা নিয়ে আগ্রহী হবে না সুতরাং পাশাপাশি এটি কাট অফ হতে পারে এবং এটিকে একটি আলফা কাট অফ বলে সুতরাং আলফা কাট অফকে একটি প্যারেন্ট নোড দ্বারা প্রভাবিত করতে হবে না এটা কোন আনসেস্টর দ্বারা অবশ্যই প্রভাবিত হতে পারে যা আমরা এখানে স্পষ্টভাবে বলেছি আপনি যখন বলেছেন যে এই আলফা সীমা মূলত আসলে সমস্ত আলফা সীমার মধ্যে সর্বোচ্চ সুতরাং এই আলফা হল 30 এটা বলছে আমি 30 বা তার বেশি হতে যাচ্ছি আমরা ধরি আমরা এখানে এসেছি আমরা এখানে আসি আসুন আমরা ধরি যে এটি 70 হবে এবং এটি 80 হবে এখন এটি 70 হয়ে যায় এবং এইটির মানও 70 হয় এবং এই বিটা 70 হয় তাহলে কী হচ্ছে এখন যখন আমরা এই চাইল্ডটিকে অন্বেষণ করি তখন এটির সীমা হচ্ছে বিটা হল 70 এবং আলফা হল 40। এটির এখনও উইন্ডো খোলা আছে তাই আমাদের অবশ্যই নীচের এই ট্রি টি অন্বেষণ করতে হবে। সুতরাং আমরা এটি ডেপ্থ ফার্স্ট ভাবে করি আমরা ধরলাম যে এটিও 30 তারপর আবার আমরা এখানে একটি কাট অফ প্রবর্তন করব এই একই মানগুলির অনুরূপ সুতরাং এটি এখন 30 বা আসুন এখন বলি এটি 80 সুতরাং আমরা এই কাট অফ পাচ্ছি না আমরা এই নোড খুঁজে দেখছি আসুন আমরা ধরি যে এটি 90 হবে এবং এটি এখন 80 হবে এটি বলছে আলফা 80 এর সমান এখন এই বিটা এবং এই আলফা দেখুন এই বিটা বলছে আমি খুব বেশি হলে 70 এই বিটা বলছে আমি অন্তত 80 তাই আমাদের এখানে একটা কাট অফ আছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই নোডের দিকে তাকাইনি আমরা এই নোডের দিকে তাকাই না এবং আমরা মোটামুটি পরিমাণ কাট অফ করি সুতরাং 16টি নোডের মধ্যে এই আলফা বিটা অ্যালগরিদমটি 6টি নোড দেখেনি এটি মূলত 10টি নোড দেখেছে একটি অনুশীলন হিসাবে আমি আপনাকে মান পূরণ করতে বলব যাতে কাট অফের সংখ্যা সর্বাধিক হয় একই সময়ে একটি ভিন্ন অনুশীলন হিসাবে মান পূরণ করুন যাতে কোন কাট অফ না থাকে এখন এটা সম্ভব যে মানগুলি এমন যাতে মূলত কোনও কাট অফ নেই এটি ঘটে কারণ অ্যালগরিদম বাম থেকে ডানে অনুসন্ধান করছে বাম এবং ডান মানে কি এটি মানে মূলত কি ক্রমে আপনি চালগুলি তৈরি করছেন এটি এমন একটা খেলা যেখানে আপনার দুটি চাল আছে আসুন তাদের a এবং b বলি আপনি a প্রথম তৈরি করছেন এবং তারপর মূলত b তৈরী করছেন এখন এই অনুশীলনটি এখন আপনার কাছে কী প্রকাশ করবে এই গেম ট্রিটির মিনম্যাক্স মান কী এটি 70 এটি 40 এবং এটি একটি আলফা নোড সুতরাং এই মান আসলে 70 এটা কোথা থেকে আসছে এটা এখানে এই নোড থেকে আসছে এই 70 এখানে আসছে এই 70 এখানে যাচ্ছে এই 70 এখানে আসছে যার মানে হল যে শুধুমাত্র এই বিশ্লেষণের উপর খেলা হবে ম্যাক্সকে এই পদক্ষেপ নিতে হবে min এই পদক্ষেপটি নেবে কারণ মিন এটিই সবচেয়ে ভাল করতে পারে এটি এখানে 70 এবং সেখানে 80 পাচ্ছে ম্যাক্স এই চাল দেবে এবং মিন এই চাল দেবে যদি আপনি যান এবং এই ট্রি টি বাম থেকে ডানে উল্টান যার মানে এই গেমের মানটি ট্রির বাম অংশে আসবে তারপর আপনি লক্ষ্য করবেন যে কাট অফের সংখ্যা মূলত সরানো হয়েছে অন্য কথায় যদি কোনওভাবে সেরা চালগুলি আগে তৈরি করা হয় যদি সেগুলি ট্রি টির বাম অংশে তৈরি করা হয় তবে কাট অফের সংখ্যা আরও বেশি হবে এটি আপনি সাজিয়ে একটি উদাহরণ তৈরি করলে বুঝতে পারবেন যেখানে সেরা পদক্ষেপগুলি বাম দিকে রয়েছে প্রকৃতপক্ষে আপনি যদি এমন একটি ট্রি তৈরি করার চেষ্টা করেন যাতে আপনি মানগুলি পূরণ করেন যাতে কাট অফের সংখ্যা সর্বাধিক হয় আপনি দেখতে পাবেন যে গেমের মানটি মূলত ট্রি র এই বাম দিক থেকে আসবে এখন এটি গেম খেলার প্রোগ্রামগুলির জন্য অন্তর্নিহিত রয়েছে আপনি যদি একটি গেম প্লেয়িং প্রোগ্রাম লেখেন আপনি আপনার চালগুলি তৈরি করতে চাইবেন উদাহরণস্বরূপ আপনি ওথেলো প্রোগ্রাম করছেন এবং আপনার কাছে চাল দেওয়ার কিছু পদক্ষেপ রয়েছে আপনি যতদূর সম্ভব চালগুলি এমনভাবে তৈরি করতে চান যাতে সর্বোত্তম চালগুলি প্রথমে বিবেচনা করা হয় এবং তারপরে মূলত সবচেয়ে খারাপ চালগুলি সুতরাং প্রশ্ন হল আপনি মূলত কিভাবে চালগুলো সাজাতে পারেন মনে রাখবেন আমরা অনির্দিষ্ট ডোমেন এ এটি আলোচনা করছি অবশ্যই আপনি কিছু ডোমেন জ্ঞান প্রয়োগ করতে পারেন যে এই পদক্ষেপগুলি বিবেচনা করা হবে এবং তাই কিন্তু একটি ডোমেন অনির্দিষ্ট ভাবে করতে হবে কোন পরামর্শ আছে ছাত্র হিউরিস্টিকভাবে হিউরিস্টিকভাবে কিন্তু আপনি কীভাবে হিউরিস্টিক বেছে নেবেন ছাত্র মূল্যায়ন করে সুতরাং এখানে অনেক মানুষ যা করে মনে রাখবেন যখন আমরা একটি গেম প্লেয়িং প্রোগ্রাম খেলছি আপনি এখানে কিছু কেপ লাই বা ডিপ সার্চ এমন কিছু অনুসন্ধান করছেন আমাদের এই স্তর অবধি বা যাই হোক না কেন ধরা যাক আপনি সিদ্ধান্ত নিন আসুন আমরা ধরি এটা হতে পারে যে আপনি পদক্ষেপটি তৈরি করছেন আপনি এই পুরো গেম প্লে অনুসন্ধানটি সম্পন্ন করার পরে মূলত এটি এমন একটি পদক্ষেপ যা আপনি তৈরি করেছেন তারপর কি হয় তারপরে তার প্রতিপক্ষ পালা করে চাল দেয় কারণ প্রতিপক্ষ পরবর্তী চালটি খেলতে চলেছে আপনি একটি পদক্ষেপ করেছেন এবং প্রতিপক্ষ একটি চাল খেলবে কিন্তু আপনার যা অ্যাক্সেস আছে তা হল আপনার সার্চ ট্রি এবং এটি এই ম্যাক্স নোডের নীচে থাকতে হবে এখন আপনাকে এটিতে আপনার পরবর্তী পদক্ষেপ নিতে হবে ধরে নিচ্ছি যা হবে এটি মিন এর জন্য সর্বোত্তম পদক্ষেপ হতে পারে কারণ আপনার বিশ্লেষণ অনুসন্ধান করে যে আপনি মিন এর জন্য সর্বোত্তম পদক্ষেপগুলি বিবেচনা করছেন মিন এই সবের থেকে ন্যূনতম মান নিচ্ছে আসুন আমরা ধরে নিই যে এটি সর্বনিম্ন মান যা মিন পেতে পারে পরের বার যখন আপনার পালা আসবে আপনাকে এখান থেকে খেলতে হবে যার মানে আপনি এখান থেকে শুরু করে ট্রি টি অনুসন্ধান করবেন এবং মূলত নিচে যাবেন এখন আপনি এই নোডের নীচে আগের রাউন্ডে যে অনুসন্ধানটি করেছিলেন তা কাজে লাগাতে পারেন কারণ আপনি সমস্ত চাইল্ডদের কাছ থেকে মান পাচ্ছেন আপনি চাইল্ডদের সাজিয়ে নিন যাতে উচ্চ ক্রমানুসারে মিন চাইল্ডরা আগে আসে এবং তার নিচে নিচের ক্রমের ম্যাক্স চাইল্ডরা আগে আসে আপনি সাব ট্রি সাজাতে পারেন যাতে সেরা নোডগুলি বাম দিকে আসছে আমরা যদি তা করি তাহলে আপনার আসল টুর্নামেন্টের পরিবেশে আরও বেশি কাট অফ পাবার সম্ভাবনা রয়েছে যার অর্থ হবে আপনার পদক্ষেপ দ্রুততর হবে এবং আপনার কাছে পরবর্তী পদক্ষেপের জন্য মূলত আরও সময় থাকবে আপনি প্রতিপক্ষের সময়ে কিছু পরিমাণ বিশ্লেষণও করতে পারেন এটা এখানে প্রতিপক্ষের সময় প্রতিপক্ষের সময় বলতে কী বোঝ এটা যখন প্রতিপক্ষ চিন্তা করে সুতরাং আপনি একটি পদক্ষেপ করেছেন এবং প্রতিপক্ষ চিন্তা করছে কি চাল দেওয়া হবে বাস্তব জগতে সেই সময়টি আপনার কাছে উপলব্ধ আপনার প্রতিপক্ষ কি সরাতে পারে এবং আপনি কি প্রতিক্রিয়া দেবেন চিন্তা করতে পারেন আপনি প্রতিপক্ষের সময়ে এই বিশ্লেষণ করতে পারেন একমাত্র জিনিস অবশ্যই গেম প্লেয়িং অ্যাসাইনমেন্ট যা আমরা আপনাকে দিতে যাচ্ছি আপনি এই প্রতিপক্ষের সময় পাবেন না কারণ আপনার জন্য একটি পৃথক থ্রেড চলতে থাকবে শুধুমাত্র প্রতিপক্ষ তাদের চালগুলি তৈরি করার পরে আমাদের আমন্ত্রণ জানানো উচিত কিন্তু বাস্তব পৃথিবীতে গেম খেলার পরিস্থিতিতে সেখানে আপনি খেলতে আপনার নিজের কম্পিউটার নিয়ে যান আবার আপনার আরও কিছু বিশ্লেষণ করার এই সময় আছে একটি বিশ্লেষণ যা আমরা করতে পারি তা হল এমনভাবে চালগুলি সাজানোর চেষ্টা করা যাতে সর্বোত্তম পদক্ষেপগুলি মূলত প্রথমে আসে এখন এই অ্যালগরিদমটিতে এমন একটি সাধারণ ব্যাপার আছে যা আমরা এই কোর্স জুড়ে পর্যবেক্ষণ করছি যা হল এটি একটি ব্লাইন্ড বা অজ্ঞাত অ্যালগরিদম এটি বাম থেকে ডানে অনুসন্ধান করে অবশ্যই চালগুলি সাজানোর এই ইচ্ছা কিছু ক্ষেত্রে ইচ্ছাটি এটিকে একটি দিকনির্দেশ দেয় তবে চালের একটি নির্দিষ্ট ক্রম দেওয়া হয় আমাদের কি এমন একটি অ্যালগরিদম থাকতে পারে যার দিক নির্দেশনা থাকবে যা বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগরিদমের মতো হবে প্রকৃতপক্ষে এসএসএস স্টার অ্যালগরিদম নামে এমন একটি অ্যালগরিদম আছে তবে আমরা পরবর্তী ক্লাসে এটি নিয়ে বলব আমরা এখন আলফা বিটা নিয়ে থামবো